তৃতীয় ফাংশন হচ্ছে রেজিস্ট্রেশন কিছু IP রয়েছে যা আমরা ইতিমধ্যে কভার করেছিযে গুলির ফর্মাল রেজিস্ট্রেশন কপিরাইটের প্রয়োজন নেই এগুলি তৈরি এবং প্রকাশিত হওয়ার মুহূর্ত থেকে সুরক্ষিত থাকে আরো কিছু আছে যাদের ট্রেডমার্ক ও ডিজাইনের মত রেজিস্ট্রেশন প্রয়োজন পেটেন্ট গুলির রেজিস্ট্রেশন প্রয়োজন এবং পেটেন্ট ফাইল করার জন্য IP সেন্টারকে অনেক লম্বা পদক্ষেপ নিতে হয় ফাইল করার আগে প্রথম পদক্ষেপ হল একটা ওয়ার্কিং ডিসক্লোজার পাওয়া যা আমরা গত সপ্তাহের ক্লাসে কভার করেছি ওয়ার্কিং ডিসক্লোজার রেসিডেন্ট ইনোভেশন ডিসক্লোজার ফর্ম বা IDF ফাইল করেই করা হয় IDF এর উপর ভিত্তি করে তার পেটেন্টেবিলিটি সন্ধানের রিপোর্ট হতে পারে যা পেটেন্ট টি ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসের তদন্তের সামনে দাঁড়াতে পারবে কিনা সেটা দেখার জন্য তারপরে এই সিদ্ধান্তটি নিতে হবে যে প্রভিশনাল স্পেসিফিকেশন না কমপ্লিট স্পেসিফিকেশন ফাইল করা হবে এমন উদাহরন থাকতে পারে যেখানে স্পেসিফিকেশন আরো বেশি অর্থবহ এবং আমরা এটি কভার করেছি আবার এরকম উদাহরণ ও আছে যেখানে কমপ্লিট স্পেসিফিকেশন এগিয়ে যাবার সর্বোত্তম উপায় হতে পারে অবশেষে বিদেশি বাজারে প্রবেশ করতে হবে কিনা সে বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে যাতে পেটেন্ট টি PCT অ্যাপ্লিকেশন বা কনভেনশন অ্যাপ্লিকেশন দ্বারা বিদেশে ফাইল করা যায় এখন এগুলো একটি IP সেন্টারের রেজিস্ট্রেশন সম্পর্কিত ফাংশন IP সেন্টার টিও IP মেইন্টেনিংয়ের সাথে জড়িত ছিল সুতরাং মূল কাজ হল যা আপনি রেকর্ড কিপিংয়ে খুঁজে পাবেন সুতরাং ফাইল করা IP র সমস্ত রেকর্ড রাখা আছে যাতে রিনিউয়াল সময়মত করা হয় IP সারেন্ডার করার প্রয়োজন হয়ে পড়ে যখন তার বাণিজ্যিক মূল্য না থাকে এবং বারবার রিনিউয়ালের দরকার থাকে না সুতরাং এই জাতীয় ক্ষেত্রে এটি সারেন্ডারও করা যেতে পারে এবং রিনিউয়াল ফি না দেওয়াতে এটি পরিত্যক্ত হিসেবে গণ্য হবে এমন ঘটনাও হতে পারে যে কোন কারণেই অ্যাপ্লিকেশনটি ফাইল করা হয়েছিল সেখানে কোনো ব্যবসায়িক সম্ভাবনা আসছে না এবং যে প্রতিশ্রুতিও ছিল সেটা এখন আর নেই সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন গুলিও প্রত্যাহার করা যেতে পারে সুতরাং IP ফাইলিং এর সঙ্গে প্রচুর পরিমাণে রেকর্ড কিপিং জড়িত থাকে যখন কোন বিশ্ববিদ্যালয়ের IP পোর্টফোলিও বৃদ্ধি পায় তখন এটি পরিচালনা করার জন্য আপনার কাছে সফটওয়্যারের মত কিছু সরঞ্জাম থাকা দরকার সুতরাং মেইনটেনেন্সের কার্যক্রমে রেকর্ড কিপিং ব্যতীত ইতিমধ্যে গ্র্যান্টেড IP র লাইসেন্স রাখা জড়িত এখন লাইসেন্সগুলি এক্সক্লুসিভ ও নন এক্সক্লুসিভ দুই প্রকারই হতে পারে নন এক্সক্লুসিভ লাইসেন্সগুলিতে বিশ্ববিদ্যালয়গুলি যে মডেলগুলি এক্সপ্লোর করতে পারে তার মধ্যে একটি হল ওপেন লাইসেন্সিং মডেল এর উদ্দেশ্য ইন্ডাস্ট্রির লোকেদের আবিষ্কারটি গ্রহণ এবং এটি ব্যবহার করার অনুমতি দেওয়া তবে একবার এর বাণিজ্যকরণ করে উপার্জন শুরু করলে বিশ্ববিদ্যালয়ের সাথে আয় ভাগ করে নেওয়া সুতরাংওপেন লাইসেন্সিং মডেলগুলো এক্সপ্লোর করা যেতে পারে এবং লাইসেন্সিং প্যাটার্ন পুলের মাধ্যমেও আসতে পারে যেখানে নির্দিষ্ট টেকনোলজির সাথে সম্পর্কিত পেটেন্ট গুলির একাধিক ওনার একে অপরের কাছে লাইসেন্সটি ক্রস করবে এরূপ বোঝাপড়ার মাধ্যমে একসাথে প্যাটার্ন পুল করে IP সেন্টারের মেইনটেনেন্সের কাজ লাইসেন্সিং এর বাইরেও আরও কিছু থাকে এদের এনফোর্সমেন্ট করাতে হয় যাকে আমরা লিটিগেশন লা বলি পেটেন্ট স দ্বারা সুরক্ষিত আপনার টেকনোলজি ব্যবহার থেকে আপনি কোন ব্যক্তিকে কেবলমাত্র মামলা করে আটকাতে পারবেন এবং আদালতের কাছ থেকে আদেশ পেয়ে সেই ব্যক্তিকে আপনার পেটেন্ট ব্যবহার করা থেকে বিরত রাখতে পারবেন এখন দুটি উপায়ে এটি ঘটতে পারে এক কিছু ক্ষেত্রে আপনার পক্ষে এটা প্রুডেন্ট হবে যে ব্যক্তি আপনার IP ইউটিলাইজ করছে তাকে থামতে এবং বিরত হতে ইনফর্ম করা তাকে জানানো যে তিনি যা করছেন তা চালিয়ে না যেতে কারণ এটি আপনার অধিকার দ্বারা সুরক্ষিত এখন এটি একটি কল যা পেশাদারকে নিতে হবে যে প্রথমে নোটিস দাখিল করবে না ইনফ্রিংঞ্জমেন্ট সুট দায়ের করবে সুতরাং লংঘন মামলাতে আদালতে কেস ফাইল করে কোন ব্যক্তিকে আপনার পেটেন্ট লংঘন বন্ধ করতে বলবেন এগুলি কোন ডিক্লেরেটরি সুট ও হতে পারে যা কোনো IP সেন্টারের এনফোর্সমেন্ট কাজের অংশ হিসাবে আসতে পারে এখন আমরা দেখেছি যেগবেষণা আউটপুট এর IP সুরক্ষা প্রয়োজন তবে গবেষণা আউটপুট নির্ভর করে যাকে আমরা ইনপুট বলিযেটা হচ্ছে রিসার্চ স্পেনডিং সুতরাং কোন বাজেট বা রিসার্চ অ্যাক্টিভিটি না থাকলে সেখানে কোন IP থাকবে না যেটা রিসার্চ অ্যাক্টিভিটি থেকে বেরিয়ে আসবে আপনি এটা দেখতে পাবেন যে যখন কোন IP সেন্টার রাখার বা পেটেন্ট পাওয়ার অথবা আপনি কতটা পেটেন্ট ফাইল মঞ্জুর এবং বাণিজ্যকরণ করেছেন তার সংখ্যা জমা দেওয়ার পুশ থাকে যদিও এই মেট্রিক এর উপর এখন বেশ পুশ আছে এবং প্যাটার্ন গুলি মেট্রিক হবার কারণে যে পরিমাণ গবেষণা চলছে তা মাপতে পারবেন আপনি দেখতে পাবেন যে মুদ্রার অপর দিকটি হল গবেষণায় বিনিয়োগ করতে হবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা ঘটতে হবে এবং IP পুশ করার ধারণাটি গবেষণার কালচারকে সক্ষম ও সহায়তা করে সুতরাং আপনি যে জিনিসগুলির সন্ধান পাবেন তার একটি হল সেখানে IP সুরক্ষা ইন্সেন্টিভাইজ রিসার্চ কিভাবে হবে সেই পথে প্রভাব ফেলতে পারে সুতরাং ইনপুট অংশে থাকছে কতটা রিসার্চে দেওয়া সময় রিসোর্সেস এবং দক্ষতা এখনআমরা যেমন বলেছি IP সুরক্ষা হচ্ছে আউটপুট যা এই গবেষণা থেকে বেরিয়ে আসা রেজাল্টকে রক্ষা করে এখন আউটপুট বিভিন্ন ক্ষেত্রে হতে পারে এটি গবেষণামূলক কাজে হতে পারে যা পাবলিকেশনের আগে খুঁজে পেতে হবেএটি PhD থিসিসে থাকতে পারে এটি কনসালটেন্সি প্রকল্পে হতে পারে এটি ইন্ডাস্ট্রি সাথে যৌথ উদ্যোগে হতে পারে এটি অন্যান্য প্রতিষ্ঠান এবং গবেষণার কেন্দ্রগুলির মধ্যে একটি MOU এর ভিত্তিতে ব্যবস্থা হতে পারে সুতরাং এই ক্ষেত্রগুলির যেকোন একটি ক্ষেত্র থেকে IP বেরিয়ে আসতে পারে এবং এই ক্ষেত্রগুলি থেকে কোন উদ্ভাবন বের হচ্ছে কিনা তা দেখার জন্য IP কেন্দ্রটি পর্যবেক্ষণ করবে এখন সেন্টারের উদ্দেশ্য কি এখন আমরা উল্লেখ করেছি যে উদ্দেশ্যটি হল বাণিজ্যকরণ যা মূল লক্ষ্য এইরূপ উদাহরণও থাকতে পারে যেখানে গবেষণা না থাকলেও ফ্যাকাল্টি বা ছাত্ররা এমন একটি বিষয় নিয়ে আসে যা IP দ্বারা প্রটেক্ট করা যায় IP সেন্টার এটি ফেসিলিটেট করতে পারে IP সেন্টারের লক্ষ্য বাস্তবায়িত করার জন্য কিভাবে কাজ করবে সে সম্পর্কে স্পষ্ট গাইডলাইন থাকতে হবে সেখানে IP সেন্টার গুলোর উদ্দেশ্য মিশন এবং লক্ষ্য গুলির একটি সুস্পষ্ট ইন্ডিকেশন থাকতে হবে এটি সাধারনত IP নীতি ইন্টেলেকচুয়াল প্রপার্টি পলিসি বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি অধিকার পলিসি নামে ডকুমেন্টে ধরা পড়ে এখন আসুন IP পলিসি কোনো প্রতিষ্ঠানের জন্য কি করতে পারে তা ইন্টেলেকচুয়াল প্রপার্টি পলিসিতে দেখি এটি কোন সংস্থার গবেষণা প্রচেষ্টাকে সিঙ্ক্রোনাইজ করতে পারে একটি প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ থাকতে পারে সবগুলি বিভিন্ন প্রকল্প এবং গবেষণা কাজের সঙ্গে জড়িত এই পলিসিটি সিঙ্ক্রোনাইজ করতে পারে কারণ এটি সকলের সাথে কথা বলছেগবেষণায় জড়িত থাকার সুবিধা কি তাদের জানাতে চলেছে এটি তাদের জানাচ্ছে যদি গবেষণাটি বাণিজ্যকরণ হয় তবে সেখানে রেভিনিউ বা লাভ ভাগাভাগি হতে চলেছে এটি এমন কিছু হবে যা সাধারণভাবে স্প্রেড হবে একে শব্দে ক্যাপচার করা হবে এবং এটি এমন একটি ডকুমেন্ট হবে যা বিশ্ববিদ্যালয়ে সবার সাথে ভাগ করা হবে যাতে গবেষণা এবং গবেষণার বাণিজ্যকরণ বোঝার ক্ষেত্রে সবাই সমান লেভেলে থাকে এখন এটি IP সেন্টারের মিশনকে প্রতিষ্ঠানের মিশনের সাথে অ্যালাইন করতে সহায়তা করবে এখন আমরা যে প্রতিষ্ঠানটি দেখছি তার টিচিং এবং গবেষণা উদ্দেশ্য রয়েছে এবং এগুলি সাধারণ লক্ষ্য যা একটি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের রয়েছে এখন IP সেন্টার গুলির মিশন প্রতিষ্ঠানের উদ্দেশ্যের সাথে সিঙ্ক্রোনাইজ করতে হবে সুতরাং আমরা বলি যে প্রতিষ্ঠানটি যা করছে তার সাথে IP সেন্টার কি করছে তার একটি অ্যালাইনমেন্ট থাকতে হবে সুতরাং IP নীতিতে এটি স্পষ্ট ভাবে প্রকাশ করতে হবে এখন IP নীতিও গবেষণা আউটপুটের কোয়ালিটি এবং কোয়ান্টিটিকে প্রভাবিত করতে পারে এখন আপনার বিস্ময় জাগতে পারে নীতি কিভাবে এটি করতে পারে কারণ নীতি কে ভবিষ্যতের রোডম্যাপ হিসাবে দেখা হয় এবং নীতি কে এমন একটি ডকুমেন্ট হিসাবে দেখা হয় যা ভালো প্রাক্টিস গুলি ধারণ করে এখন আপনি যখন IP নীতিতে উল্লেখ করেন যে গবেষণার জন্য লড়াই করার জন্য পেটেন্ট গুলি ফাইল করা হবে এবং তারা বাণিজ্যকরনের সময় তাদের উপার্জন আবিস্কারকের সাথে ভাগ করে নেওয়া হবে তখন তারা নিজেই তাদের গবেষণার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দেখার জন্য উৎসাহী হয়ে ওঠে এখন পলিসি ডকুমেন্ট IP সেন্টারের মিশন স্টেটমেন্টটি স্পেল আউট করতে পারে IP সেন্টার পরিষেবা দেয় এবং বেশিরভাগ IP সেন্টার কে প্রতিষ্ঠান দ্বারা সম্পূর্ণ সাবসিডাইজড করা হয় যতক্ষণ না তারা কমার্শিয়ালাইসেশনের মাধ্যমে আয় উপার্জন শুরু করে IP সেন্টার অর্থনৈতিক বিকাশ ঘটায় চাকরি তৈরি করে বৃদ্ধির সুযোগ রয়েছে IP সেন্টার বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রির মধ্যে ফেসিলিটেশন কেন্দ্র হিসেবে কাজ করে IP সেন্টারের লক্ষ্য সাধারণত বাণিজ্যিক প্রয়োগ কনজিউমার ডেভেলপমেন্ট এবং জনস্বার্থের জন্য প্রতিষ্ঠানের গবেষণার ফলকে ইন্ডাস্ট্রিতে ট্রানস্ফার করতে গবেষকদের পরিবেশন ও সহায়তা করার মত কিছু হতে পারে এটি খুব বিস্তৃতভাবে বলা মেসেজ মিশন স্টেটমেন্ট তবে এটি যে কোন IP সেন্টারে মিশন স্টেটমেন্ট হিসেবে থাকতে পারে একটি বিষয় IP নীতির বিবেচনা করা উচিত তা হল সামাজিক দায়বদ্ধতা এখন আমরা বুঝি যে IP সেন্টার গুলি একাডেমিক পরিবেশে ব্যবসায়িক অফিস তবে সামাজিক দায়বদ্ধতার অংশটি যদি ভালোভাবে আর্টিকুলেট করা হয় তবে তারা CSR তহবিলের জন্য যোগ্য হতে পারে তারা সেখানে থাকা অন্যান্য তহবিলের জন্যও যোগ্য হয়ে উঠতে পারে এবং ইউনাইটেড নেশন দ্বারা নির্ধারিত 2030 সালের মধ্যে হওয়া সাসটেইনেবল উন্নতির লক্ষ্যের সাথে সামঞ্জস্য রক্ষা করবে ইউনাইটেড নেশন ইতিমধ্যে এই সাসটেইনেবল উন্নতির লক্ষ্য পরিষ্কার জানিয়েছে সুতরাং সামাজিক দায়বদ্ধতা IP কেন্দ্রগুলোর ভূমিকা এমন রাখবে যা সমাজকেও উপকৃত করবে সুতরাং আমরা কেবল প্যাটার্ন ফাইল করার ও সেগুলির বাণিজ্যকরনের দিকে নজর দিচ্ছি না প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রমের একটি সামাজিক দায়বদ্ধতাও রয়েছে যা IP নীতিতে স্পষ্টভাবে বর্ণিত হতে পারে বিশ্ববিদ্যালয় সামাজিক কল্যাণের কথা মাথায় রেখে এমন জিনিষে গবেষণা করতে পারে যাতে জনগণের আগ্রহ থাকবে এখন IP নীতিতে কি থাকবে আসুন আমরা IP নীতির স্ট্রাকচারের দিকে তাকাই IP নীতি একটি প্রিএমবেল দিয়ে শুরু হবে এর উদ্দেশ্য থাকবে এর স্পষ্ট সংজ্ঞা থাকবে কপিরাইট কি পেটেন্ট ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট কি এটির বিভিন্ন সংজ্ঞা গোপনীয় তথ্য থাকবে এতে IP মালিকানার বিধান থাকবে IP মালিক কে এবং এখানে কিছু পার্থক্য আসতে পারে যখন এর কপিরাইটের কথা আসে তখন প্রতিষ্ঠান বলতে পারে যে কপিরাইট সেই অধ্যাপক ও ছাত্রদের ওনড ন হবে যারা এই বস্তুটি তৈরি করেছেন পেটেন্টের ক্ষেত্রে এটি প্রতিষ্ঠানের অধিনে থাকতে পারে সুতরাং অধিকারগুলির তৈরি এবং মালিকানার সাথে জড়িত এই পার্থক্যগুলিকে জেনে আপনার প্রতিষ্ঠান এই ভেরিয়েশনগুলি তৈরি করতে পারে সুতরাং IP পলিসির একটি বিবৃতি থাকা উচিত যাতে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক স্টেকহোল্ডারের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ওনারশিপ এর বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে থাকে IP অ্যাডমিনিস্ট্রেশন আমরা যাকে IP ম্যানেজমেন্ট বলি তা হল ডিসক্লোজার কিভাবে সংগ্রহ করা দরকার তা স্পষ্টভাবে নির্ধারণ একটি IP কমিটি থাকবে যারা বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত বা একটা কল নেবে যা IP ফাইলিংয়ের জন্য প্রয়োজন IP কমিটি সেই উদাহরণগুলিও দেখবে যেখানে লোক্যালি কোন আবিষ্কার সুরক্ষিত রাখা হবে না একে বিদেশে সুরক্ষিত রাখা হবে IP কমিটি সাধারণত ফ্যাকাল্টি faculty মেম্বার দ্বারা গঠিত হয় যারা তখনই সমবেত হন যখন IP জড়িত কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় এখন ডিসক্লোজারের মূল্যায়ন আবার এমন কিছু যা IP কেন্দ্র দ্বারা পরিচালিত IP প্রশাসনের সাথে সম্পর্কিত বিদেশি অ্যাপ্লিকেশন ফাইল করা যাকে আমরা PCT ফাইলিং বলি তা আবার IP নীতিতে প্রোভাইড করতে হয় রিনিউয়াল কনভার্শন অ্যাসাইনমেন্টগুলি এই জিনিসগুলো IP নীতিগুলিতে স্পেল আউট করা উচিত কনভার্শন এমন একটি বিষয় যা প্রায়ই IP নীতিতে নেগলেক্টেড্ থাকে এমন উদাহরণ থাকতে পারে যেখানে নিয়মিতভাবে পেটেন্ট গুলি স্পেসিফিকেশন ফাইল করা হয় স্পেসিফিকেশন গুলি সাধারণত তাড়াহুড়োয় ফাইল করা হয় জরুরি কারণ পূরণের জন্য আপনি স্পেসিফিকেশন ফাইল করেন কিন্তু তারপরে এর ফলোআপ করে এটি 12 মাসের সময়কালে কমপ্লিট করা প্রয়োজন সুতরাং IP নীতিটি স্পষ্টভাবে স্পেল আউট করতে পারে যে যদিও জরুরি অবস্থার মধ্যে প্রভিশনাল স্পেসিফিকেশন ফাইল করতে হয়েছিল সম্পূর্ণ ফাইল করার আগেই পেটেন্টেবিলিটি সন্ধান করতে হবে এখন পেটেন্ট গবেষণা IP কোয়ালিটি চেক করার উপায় হিসাবে কাজ করে সুতরাং বিশ্ববিদ্যালয়গুলি যদি IP কে কমার্শিয়ালাইস করতে অসুবিধা র সম্মুখীন হয় সেটা IP র নিজের কোয়ালিটির কারণেও হতে পারে ইন্ডাস্ট্রি একটি IP র কোয়ালিটি খুব তাড়াতাড়ি বিশ্লেষণ করার ক্ষমতা রাখে এবং ইন্ডাস্ট্রি কোন বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্বে না যেতে পারে যদি ইন্ডাস্ট্রি মনে করে এটা খারাপ অথবা এটি এমন একটি পেটেন্ট যার প্রয়োগ করা যায় না অথবা ইন্ডাস্ট্রি মনে করতে পারে এই পেটেন্ট গুলির ক্ষেত্রে অন্যভাবে কাজটা করে নেওয়া যেতে পারে সুতরাং এই সমস্ত কারণে পেটেন্ট গুলি এমনভাবে দাখিল করতে হবে যাতে এটি ইনভেনশনটিকে এফেক্টিভলি ক্যাপচার করে এবং একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হয় অথবা একটি অডিট করতে হয় যাকে স্পেসিফিকেশন কে কমপ্লিটে রূপান্তরের আগে পেটেন্টেবিলিটি সার্চ রিপোর্ট তৈরি করা বলে পলিসিটিতে লাইসেন্সের মাধ্যমে বাণিজ্যকরনের বিভিন্ন উপায়ের কথা থাকবে আমি ইতিমধ্যে সাজেস্ট করেছি যে ওপেন লাইসেন্সিং এমন একটি মডেল যা পাবলিক ফান্ডেড বিশ্ববিদ্যালয়ের বিবেচনা করা উচিত টেকনোলজি ট্রান্সফার কি উপায়ে হতে পারে এবং প্রচার কারণ প্রচার নিজেই এমন একটি উপায় যার মাধ্যমে আবিষ্কারকে বাণিজ্যকরণ বা ডিফিউশন করা যায় রেকর্ড কিপিং একটি ফাংশন যা IP পলিসিতে বলতে হবেরেকর্ডগুলি কিভাবে রাখা হবে কোথায় সেগুলি সংরক্ষণ করা হবে তা সেন্ট্রালি পরিচালিত হবে কিনা গোপনীয়তা কারণ IP তে প্রচুর গোপনীয় তথ্য জড়িত থাকে থার্ড পার্টির কাছে আপনাকে নিজেই ডিসক্লোজারের বিষয়ে নীতি করতে হতে পারে কারণ নন ডিসক্লোজার চুক্তি দ্বারা সুরক্ষিত প্রতিটি ডিসক্লোজার কোন পেটেন্ট কে অকার্যকর করে না এটি পেটেন্টের নভেলটি নষ্টের জন্য ব্যবহার করা যাবে না সুতরাং নন ডিসক্লোজার চুক্তির মাধ্যমে প্রকাশিত সমস্ত ডিসক্লোজার সুরক্ষিত থাকে এবং এটি আবিষ্কারের নভেলটিকে প্রভাবিত করে না সুতরাং গোপনীয়তার অংশে এটি স্পষ্টভাবে স্পেল আউট করতে হবে রেভিনিউ ভাগ করে নেবার ব্যাপারে একটি নীতি থাকতে হবে রেভিনিউ ভাগাভাগি বিশ্ববিদ্যালয়গুলি করছে কিন্তু লাভের ভাগ করার ব্যাপারটাও রয়েছে যেখানে বিশ্ববিদ্যালয় শুধু প্রফিট ভাগ করবে যার অর্থ পেটেন্ট অ্যাডমিনিস্টারিং ও রিনিউয়াল বাবদ সমস্ত খরচ বাদ দিয়ে যে লাভ থাকে শুধু তা ভাগ করে নেওয়া এনফোর্সমেন্ট পলিসিতে এনফোর্সমেন্ট প্রোভাইড করার কথা থাকবে কি ব্যবস্থা গ্রহণ করা হবে থার্ড পার্টির সঙ্গে কিভাবে জড়িত হবে এবং কীভাবে এটিকে এগিয়ে নিয়ে যাবে এবং বিরোধের নিষ্পত্তি হবে বিরোধ নিষ্পত্তি বলতে আমরা বোঝাই যে IP সম্পর্কিত যে বিরোধ প্রতিষ্ঠানের মধ্যে অ্যারাইজ করতে পারে তা সমাধানের জন্য একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া থাকতে হবে IP সেন্টারের প্রয়োজনীয়তা এবং আমরা দেখেছি যে এর রেগুলেটরি প্রয়োজনীয়তা রয়েছে যা বাধ্যতামূলক হয় সেটা কখনও প্রতিষ্ঠানের মিশন থেকেই আসতে পারে যদি প্রতিষ্ঠানটি গবেষণার সাথে জড়িত থাকে তবে গবেষণার ফল রক্ষা করার প্রয়োজন আছে কি ধরনের গবেষণা বাণিজ্যকরন করা দরকার সে সম্পর্কেও প্রতিষ্ঠানের মত থাকতে পারে সাধারণত মৌলিক গবেষণা বাণিজ্যকরণ হয় না কেবলমাত্র অ্যাপ্লায়েড গবেষণা যা বাণিজ্যকরণ হয় এবং যেমন আমরা বলেছিলাম প্রচারকেই বাণিজ্যকরণ হিসাবে বিবেচনা করা যেতে পারে এখন IP সেন্টার এমন একটি কেন্দ্র হবে যে গবেষণার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দেখতে পারে সুতরাং এটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অঙ্গ হয়ে ওঠে যা গবেষণার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দেখতে পারে এখন কোন ধরনের IP সেন্টার পছন্দ প্রতিষ্ঠানে যে পরিমাণ গবেষণা চলছে তার উপরে নির্ভর করতে পারে আপনার কাছে 3 ধরনের IP সেন্টার থাকতে পারে আপনার একটি আভ্যন্তরীণ IP সেন্টার থাকতে পারে IP সেন্টার টি প্রতিষ্ঠানের মধ্যে থেকেই রান এবং ফাংশন করে আপনার একটি এক্সটার্নাল IP সেন্টার থাকতে পারে IP সেন্টার টি থার্ড পার্টি দ্বারা পরিচালিত হয় প্রতিষ্ঠানের মধ্যে এর কোন অফিস থাকে না এটি সম্পূর্ণরূপে থার্ড পার্টি দ্বারা পরিচালিত হয় আপনার একটি মিক্সড্ মডেল থাকতে পারে মিক্সড মডেলটি এটি সেখানে একটি ছোট অফিস রয়েছে এটির অভ্যন্তরীণ অংশ রয়েছে তবে অভ্যন্তরীণ অংশটি সমস্ত ফাংশন করে না আমরা দেখতে পাই যে একাধিক ফাংশন রয়েছে যা একটি IP সেন্টার করে সুতরাং অভ্যন্তরীণ ফাংশন গুলো সামান্য এটা আসলে ইন্টার্নাল অথবা এক্সটার্নাল এর একটা মিক্সচার কিছু ফাংশন একটা টিম করে অভ্যন্তরীণভাবে এবং অন্যান্য ফাংশন একটি থার্ড পার্টি পরিষেবা প্রদানকারীর কাছে ডেলিগেট করা হয় এখন বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি পরিচালকদের সমিতি AUTM পাবলিক গবেষণা সংস্থাগুলির টেকনোলজি ট্রানস্ফারকে এগিয়ে নেবার চারটি কারণ উল্লেখ করেছে 1 জনসাধারণের জন্য গবেষণার বাণিজ্যকরণ 2 টেকনোলজি ট্রানস্ফার থাকার ফলে উচ্চমানের গবেষকদের পুরস্কার রিটেন এবং নিয়োগের সুযোগ পাওয়া এটি ইন্ডাস্ট্রির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে এবং এর আয় আরও গবেষণাকে আকর্ষণ করে এখন কোন প্রতিষ্ঠান কেন প্রযুক্তি স্থানান্তরের সাথে জড়িত হবে কি প্রয়োজন কোন বিশ্ববিদ্যালয় IP সেন্টার স্থাপন বা প্রযুক্তি হস্তান্তর জড়িত করার ক্ষেত্রে কি কি সুবিধা লাভ করে সুতরাং প্রথম জিনিসটি হল এখানে জনগণের জন্য ভালো দৃষ্টিভঙ্গি রয়েছে কারণ যে সমস্ত গবেষণা করা হয় তা সুরক্ষিত থাকে এবং বাজারে পৌঁছায় সুতরাং বিশ্ববিদ্যালয়ের মধ্যে যা কিছু ঘটে তা সেখানে থেকে যায় না একে বাজারে নেওয়া হয় এবং এর সাথে জনগণের ভালো জড়িত প্রযুক্তি স্থানান্তর AUTM আমাদের জানায় যে মানসম্পন্ন গবেষকদের পুরস্কৃত করার এবং উচ্চমানের গবেষণায় জড়িত ব্যক্তিদের ধরে রাখার ও নিয়োগেরও জন্য এটি নিজস্ব উপায় হয়ে উঠতে পারে সুতরাং যদি প্রযুক্তি হস্তান্তরের কালচার থাকে তবে সেখানে সেট আপগুলি চালু হবে যার মাধ্যমে আমরা কোয়ালিটি গবেষণা চিহ্নিত করি আমরা কোয়ালিটি গবেষণা থেকে বেরিয়ে আসা প্রডাক্ট গুলি চিহ্নিত করি আমরা তাদের রক্ষা করি এবং বাণিজ্যকরণ করি যখন তাদের বাণিজ্যকরণ হয় তখন তার অংশ সেই গবেষকদের সাথে ভাগ করে নেওয়া হয় রয়ালটি হিসাবে এই ধরনের কালচার যখন থাকে AUTM আমাদের জানিয়েছে যে তখন বিশ্ববিদ্যালয় ভালো প্রতিভা আকৃষ্ট করতে পারে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন একটি অবভিওস পরিণতি কারণ বিশ্ববিদ্যালয় একবার তার গবেষণার বাণিজ্যকরণ শুরু করলে এবং তার পেটেন্ট করা প্রযুক্তিটি প্রচারের করলে ইন্ডাস্ট্রি বিশ্ববিদ্যালয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে আগ্রহী হবে গবেষণার মাধ্যমে যে অর্থ উপার্জন হবে সেগুলি কেন্দ্র চালাতে এবং আরো গবেষণায় ফেরত নিয়ে আসা হবে এখন কি ধরনের IP সেন্টার আপনার থাকতে পারে আপনি দেখুন একটি পূর্ণাঙ্গ IP সেন্টার চালানোর জন্য আপনার বিভিন্ন ধরনের প্রফেশনাল প্রয়োজন বৈজ্ঞানিক কাজের জন্য বিজ্ঞানের ব্যাকগ্রাউন্ড রয়েছে এমন লোক প্রয়োজন উকিল যারা ডকুমেন্টেশন বা আইনি ডকুমেন্টেশনের বিভিন্ন দিক দেখতে পারেন আপনার বিজনেস ম্যানেজারদের প্রয়োজন যারা বাণিজ্যকরনের দৃষ্টিভঙ্গি এবং সম্ভাবনা দেখতে পারেন আপনার পেটেন্ট এজেন্টের প্রয়োজন সুতরাং কার্যকরভাবে আপনার চারটি ডোমেইনের লোক থাকতে হবে বিজ্ঞান আইনি ম্যানেজারিয়াল MBA বা গ্রাজুয়েট যাদের বিজনেস ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং আপনার আইন ও বিজ্ঞানের ইন্টারফেসে থাকা লোকদের প্রয়োজন হবে যাদের আমরা পেটেন্ট এটর্নি বা পেটেন্ট এজেন্ট বলি এখন আমরা যে ধরনের IPM সেন্টার বা IP সেন্টারের অভ্যন্তরীণ কেন্দ্রগুলি উল্লেখ করেছি সেগুলি হল টিপিক্যাল IP সেলগুলি যা আপনি ভারতের বহু পাবলিক ফান্ডেড বিশ্ববিদ্যালয়গুলিতে পাবেন এখন এগুলি বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকেই পরিচালিত হয় এক্সটার্নাল গুলি কোন পরিষেবা প্রদানকারী বা কোন সংস্থা হতে পারে যা একটি স্বতন্ত্র এন্টিটি যা কোন প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের IP সেন্টার চালায় মিশ্র প্রকারটি হল IPM সেল রয়েছে তবে এটি একটি ছোট বা ন্যূনতম IPM সেল এবং এটি কাজের জন্য কোন প্রতিষ্ঠান বা আইনি সংস্থার সঙ্গে যোগাযোগ করে এখন ইন্টার্নাল সেল এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো থাকতে হবে যেখানে সরঞ্জাম ঘর কর্মচারী এবং অন্যান্য সমস্ত কনসার্ন থাকতে হবে যা আমরা গত সপ্তাহে দেখেছি এক্সটার্নাল বা মিশ্র সেল এর জন্য সীমিত পরিকাঠামো থাকতে পারে কারণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রিমোটলি প্রফেশনালরা কর্মরত রয়েছে এখন গত সপ্তাহে আমরা IP সেন্টারের ব্যয় নিয়ে কথা বলেছি AUTM 2003 বার্ষিক লাইসেন্সিং সমীক্ষা অনুমান করে যে প্রতিটি ফর্মাল ডিসক্লোজারের জন্য 2 মিলিয়ন ডলার গবেষণা কার্যক্রমে খরচ হয় এই গণনা ইনপুটের উপর ভিত্তি করে করা হয় আমি ইতিমধ্যে উল্লেখ করেছি গবেষণার ইনপুট হল গবেষণার জন্য ব্যয় সমীক্ষা আমাদের বলছে যে প্রতি 2 মিলিয়ন ডলার যা গবেষণায় ব্যয় করা হয় এবং এর মধ্যে থাকছে ল্যাব স্থাপন করা গবেষকদের বেতনের জন্য অর্থ প্রদান করা এই সবকিছুর আউট কাম হচ্ছে একটি ফর্মাল ডিসক্লোজার এবং প্রতি 5 মিলিয়ন ডলার গবেষণা ব্যয়ে আমেরিকাতে একটি পেটেন্ট ফাইল করা হয় এখন IPR আউটপুট হিসাবে আসার আগে একটি ইনপুট রয়েছেআপনাদের এটা বোঝাবার জন্য এই ডেটা দেওয়া হল প্রতি 85 মিলিয়ন ডলার গবেষণায় ব্যয় হয় একটি টেকনোলজি ট্রান্সফার বা লাইসেন্সিং চুক্তি করার সময় সুতরাং আপনি IP বা সুরক্ষা আসার আগে বিনিয়োগের পরিমাণ দেখতে পারছেন মোটামুটি যদি কোন প্রতিষ্ঠানের 100 মিলিয়ন ডলার গবেষণা বাজেট থাকে তবে আপনি 50টি ডিসক্লোজার পেতে পারেন আপনি 20টি পেটেন্ট অ্যাপ্লিকেশন ফাইল করতে পারেন এবং 11 থেকে 12টি ইন্ডাস্ট্রি লাইসেন্স পেতে পারেন এখন আপনি বুঝতে পারছেন যে কোন বিশ্ববিদ্যালয়েকে এই স্কেলে অপারেশনে জড়িত থাকতে গেলে দীর্ঘমেয়াদি কমিটমেন্টের কারণে ব্যয় জড়িত থাকায় কেন্দ্রটিকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে হবে এটি গবেষণার সাথে আবদ্ধ এটি এমন কিছু নয় যা আপনি কয়েক বছরের জন্য চালিয়ে বন্ধ করে দিতে পারেন সুতরাং এই বিনিয়োগ দীর্ঘমেয়াদি হবে বলা যায় যে লাইসেন্সড প্রযুক্তির প্রডাক্ট মার্কেটেবল হতে পাঁচ বছর সময় নেয় সুতরাং বিনিয়োগ করা এবং বিনিয়োগ করা অর্থ ফেরত আসার মধ্যে আবার দীর্ঘ সময়ের ব্যবধান রয়েছে এটি এমন একটি বিষয় যা প্রতিষ্ঠান কে বুঝে চলতে হবে কারণ একটি প্রতিষ্ঠান একটি IP সেন্টার প্রতিষ্ঠায় যে অর্থ ব্যয় করে তা কেবল মাত্র কিছু সময়ের পরেই লাভ দেখতে পাবে IPC বা IP সেন্টার গুলি সফল হবার জন্য 7 থেকে 10 বছর সময় প্রয়োজন সেই সময় পর্যন্ত অফিসের ব্যয়কে বিশ্ববিদ্যালয়ের ভর্তুকি দিতে হবে যতক্ষণ না রেভিনিউ আসে অন্যান্য বিকল্প রয়েছে এটি ইন্টার্নাল নাও হতে পারে কারণ আমরা দেখেছি এক্সটার্নাল মডেল এমন একটা কিছু যা এক্সপ্লোর করা যেতে পারে যেহেতু এখানে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে হয় সে জন্য যে সব প্রতিষ্ঠান পেটেন্ট ফাইল করা এবং একটি নতুন কালচার সেট করার চেষ্টা করছে তাদের পছন্দের মডেল অ্যাড হক ভিত্তিতে বহিরাগত সংস্থাগুলির সঙ্গে ডিল করা একটি ছোট অফিস স্থাপন করে এবং থার্ড পার্টি সার্ভিস প্রদানকারীদের সাথে যোগাযোগের কাজটি করার মাধ্যমে ব্যয় কম হবে স্টেকহোল্ডার ও বিশ্ববিদ্যালয়ের কয়েকটি প্রতিষ্ঠান একত্রিত হয়ে একটি কমন IP সেন্টার স্থাপন করতে পারে কোচিন বিশ্ববিদ্যালয়ে আমাদের একটি ইন্টার বিশ্ববিদ্যালয় কেন্দ্র আছে যাকে IUCIPRS বলা হয় সুতরাং IP সেন্টার যদি ইন্টার বিশ্ববিদ্যালয় কেন্দ্রের মধ্যে থাকে তাহলে IP সেন্টার স্থাপনের ব্যয়ও হ্রাস করতে পারে আপনারও সরকারি অনুদানপ্রাপ্ত IP সেন্টার থাকতে পারে যেমন যদি সমস্ত CSIR ল্যাবগুলি মিলে একটি কমন IP সেন্টার থাকে সেটা অন্যান্য সরকারি গবেষণা সংস্থাকে সুবিধা দিতে পারে এখন আমরা দেখলাম কিভাবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস গবেষণা আউটপুটের সাথে যুক্ত এবং গবেষণার আউটপুট গবেষণা কি নিয়ে হচ্ছে তার সাথে যুক্ত সুতরাং আমরা যখন এটি দেখছি আমাদের ইনোভেশন ইকোসিস্টেমের একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি থাকতে হবে এখন ইনোভেশন ইকোসিস্টেমের অর্থ বিভিন্ন লোকের কাছে পৃথক হতে পারে তবে মূলত আমরা সরকারি সেক্টর এবং বেসরকারি সেক্টরের মধ্যে এক ধরনের সহযোগিতার কথা বলছি ডেফিনেশন অনুসারে ইনোভেশনের একটি কালেক্টিভ চরিত্র রয়েছে সুতরাং সেখানে ওপেন ইনোভেশনের মডেল রয়েছে ইনোভেশনের বা ইনোভেশন ইকোসিস্টেমের সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশ হল জ্ঞানের বিস্তার সুতরাং এটি এমন ভাবে সেটআপ করা উচিত যাতে পুরো অর্থনীতি জুড়ে নতুন জ্ঞানের বিস্তার ঘটে সেখানে কেবল R and D ব্যয় গুরুত্বপূর্ণ নয় তবে হরাইজন্টাল বাধা পেরিয়ে এই জ্ঞানের প্রসারে কিছু ঝুঁকি থাকে এখন কিভাবে একটি IP সেন্টার একটি উদ্ভাবনী ইকোসিস্টেমের সাথে যুক্ত আপনি IP সেন্টার টি ব্যবহার করতে পারেন গবেষণা ও বিকাশকে পর্যবেক্ষণ এবং পরিমাপ করতে পারেন যা উদ্ভাবনকে প্রোমোট করে যেমনটি আমরা বলেছিলাম IPR উদ্ভাবনের জন্য একটি শর্ট হ্যান্ড কারণ বিশ্ব ইন্টেলেকচুয়াল সম্পত্তি সংস্থা আসলে IPR কে পুশ করে এবং উদ্ভাবন ঘটবে আশা করে IPR উদ্ভাবন বোঝার জন্য একটি সংক্ষিপ্ত ফর্ম হিসাবে বিবেচিত হয় উদ্ভাবন ইকোসিস্টেমকে উৎসাহিত করতে IP কেন্দ্র টাইমলি অ্যাক্টিভিটি করতে পারে আমাদের তাৎক্ষণিক গবেষণার জন্য লক্ষ্যভিত্তিক গবেষণাও হতে পারে যা সামাজিক চাহিদা ও বাজারের প্রয়োজনের দিকে লক্ষ্য রাখে